নমস্কার এই ক্লাসে ন্যানোটেকনোলজির উপর এই কোর্সের অংশ হিসাবে আমাদের ন্যানোটেকনোলজির বিষয়ে ফাইনম্যানের Feynman's আলাপ আলোচিত হবে তিনি এই আলাপটির শিরোনাম করেছিলেন নীচে প্রচুর কক্ষ রয়েছে "There's Plenty of Room at the Bottom" এবং যদি আপনি এমন কোনও লিটারেচার দেখেন যা ন্যানোটেকনোলজির ইতিহাসকে দেখায় আমার মনে হয় প্রত্যেকেই এই বিশেষ আলোচনার জন্য অনেক আগেই ফাইনম্যানকে কৃতিত্ব দিয়েছিল আমরা এর কিছু আলোচনা দেখব যেখানে তিনি ন্যানোটেকনোলজির অনেকগুলি ধারণা একসাথে খুব সুন্দর উপায়ে রেখেছেন সুতরাং আপনি যদি এখানে দেখেন যে 1959 সালে এই আলোচনাটি করা হয়েছিল এবং এই আলাপের মাধ্যমে ফাইনম্যান বিভিন্ন ধারণার পাশাপাশি ন্যানোটেকনোলজি এর ধারণার সাথে সম্পর্কিত বিষয়গুলি বর্ণনা করেছেন তিনি অগত্যা সেখানে ন্যানোটেকনোলজি শব্দটি ব্যবহার করেননি তবে আপনি আমাদের আলোচনার মাধ্যমে দেখতে পাবেন কী ঘটতে পারে তা নিয়ে তার দূরদৃষ্টি সম্পর্কে সেই ক্ষেত্রের আকর্ষণের স্তরটি কী আপনি এই ক্ষেত্রে নামলে কোন সমস্যাগুলি উপস্থিত থাকতে পারে যা খুব সুন্দর ছিল আমার অর্থ যা খুব গভীর ছিল এবং আজও যদি আপনি সময়সীমার দিকে তাকান তাহলে দেখতে পাবেন 1959 হল 60 বছর আগের এমন একটা বছর যার দিকে আমরা এই সময়ে থেকে তাকাই এবং এই সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতের 60 বছরের সময়সীমার দিকে তাকালে আমরা অনুমান করতে পারি বিজ্ঞানের একটি ক্ষেত্র হিসেবে কি গুরুত্বপূর্ণ হতে চলেছে এটির জন্য একটি উল্লেখযোগ্য পরিমাণ অনুভূতি এবং দূরদৃষ্টি এবং জ্ঞান এবং আরো অন্যান্য অনেক কিছু একসাথে মাথায় আসছে আপনাকে এটি করতে সক্ষম করতে আমি বোঝাতে চাই যে আজকে যেখানে আমরা বসে আছি সেখান থেকে আপনি যদি অনুমান করতে চান যে ভবিষ্যতে কি হবে অর্থাৎ এখন থেকে ৫০ বছর পরে বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য খুব তাৎপর্যপূর্ণ কার্যকলাপ কি হবে এটি বলা সহজ কাজ নয় অর্থাৎ অল্প সময়ের মধ্যে এমন অনেক পরিবর্তন ঘটেছে এটি অনুমান করা খুব সহজ নয় যে ভবিষ্যতে প্রযুক্তি এবং বিজ্ঞান ইত্যাদির উপর কী প্রভাব পড়তে চলেছে অর্থাৎ এমনকি আপনি যদি একটি সাধারণ ব্যবহারের দিকে তাকান যেমন একটি মোবাইল ফোন যেটা আমরা আজকাল ব্যবহার করি এমনকি 20 বছর আগেও এটি সাধারণ ব্যবহারের জন্য প্রায় ছিলই না এমনকি শোনাও যেত না যদিও 2000 থেকে 2010 সাল পর্যন্তএখনো সাধারন সম্প্রদায়ের কাছে একটি বিপ্লব ঘটিয়েছিল সাধারণ বিশ্ব সম্প্রদায়ের মানুষেরা ভ্রমণরত অবস্থায় মূলত কথা বলতে পারতো এবং এভাবে যোগাযোগ রাখতে পারতো 2010 পর্যন্ত বা আরেকটু আগে আপনার কাছে স্মার্টফোনের এই বিবর্তন ছিল যা 21 শতকের প্রথম দশকে এমনকি এই ফোনগুলিকেও পুরানো এবং অপ্রচলিত দেখায় সুতরাং আজ কার্যত প্রত্যেকের কাছেই একটি স্মার্টফোন আছে বলে ধরে নেয়া যায় এবং এটি আর কেবল একটি ফোন নয় এটি বিভিন্ন রকম কাজ করে সুতরাং যদি সময়ের একটু পিছনে 1990 এ আসা যায় আমরা 2020 এর পূর্বাভাস করতে পারতাম না যে প্রায় প্রত্যেকেরই মোবাইল ফোন থাকবে এটি একটি স্মার্টফোন হবে এমনকি স্মার্টফোন নামে একটি ধারণাও থাকবে এবং সর্বোপরি আপনি প্রায়ই যা করতে চাইতেন এই ফোনটি প্রায় সবকিছুই করতে পারবে অর্থাৎ এটি আপনাকে বলবে আপনি কতটা হাঁটছেন এটি আপনার অবস্থান বলবে এটি আপনার জন্য বার্তা প্রেরণ করবে বার্তা গ্রহণ করবে আপনার জন্য ক্যালেন্ডার সেট করবে সমস্ত কিছু উপলব্ধ হবে আপনার এই ফোনটির মাধ্যমে এবং এগুলি এমন কিছুই নয় যা আপনি 30 বছর আগে অনুমান করতে পারতেন সুতরাং আমাদের ভবিষ্যৎবাণী করার দক্ষতা খুবই সীমিত কারণ ভবিষ্যতে নিজেকে প্রসারিত করার সময় অপরিবর্তনীয়ভাবে অনেক নতুন কিছু আসে আমরা আমাদের সময়ের ফ্রেমের বিভিন্ন রেফারেন্স ফ্রেম ব্যবহার করছি তাই আপনি চারপাশে তাকান আপনি দেখবেন আপনার চারপাশের সমস্ত জিনিস যা আপনার ফ্রেমওয়ার্ক হবে অবিচ্ছিন্ন ভাবে যখন আমরা নিজেদেরকে ভবিষ্যতে দেখি তখন আমরা আমাদের চারপাশে যা দেখছি তার আরো উন্নত সংস্করণ দেখি সুতরাং তাই সাধারণত এই কারণে আমরা আমাদেরকে সীমিত রাখবো যে আমরা জানি না আমাদের চারপাশে যা আছে ভবিষ্যতে তার কি হবে এটি আমাদের কাছে সমস্ত জ্ঞান এবং আমরা এই জ্ঞানকে কাজে লাগাচ্ছি আমাদেরকে ভবিষ্যতে নিয়ে যাওয়ার জন্য তাই একটি নির্দিষ্ট চ্যানেলে নিজেকে সীমাবদ্ধ রাখার প্রবণতা রয়েছে যদিও পুরোপুরি আলাদা একটি চ্যানেল রাস্তায় 5 বছর নীচে উপস্থিত হতে পারে আমরা ভাবতেও পারিনি এবং তাই আমরা ওটি কে আমাদের কোন পূর্বাভাসে ব্যবহার করিনি তাই আপনি যদি ফাইনম্যানের আলোচনার দিকে লক্ষ্য করেন যেটা আপনি ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে পেতে পারেন যেখানে সেটি আপনি দেখতে পারেন অর্থাৎ ডাউনলোড করতে পারেন আপনি তার পুরো আলোচনার লিখিত সংস্করণটি পেতে পারেন আমার মনে হয় তার আলোচনার একটি রেকর্ডিং রয়েছে যা তিনি অনেক পরে পুনর্বার বলেছিলেন সুতরাং এগুলি আপনার কাছে সহজলভ্য তবে আপনি যখন এটির দিকে নজর দিচ্ছেন তখন আপনার আমার মনে হয় আপনি তার করা প্রত্যেক পূর্বাভাসগুলির দিকে তাকান যা আমরা আজ এবং আমাদের পরবর্তী শ্রেণীর মাধ্যমে দেখতে চাই তিনি ভবিষ্যতে এতদূর পৌঁছাতে পেরেছিলেন তার তাত্পর্যটিও আপনার দেখা উচিত সুতরাং আমরা আবার ওই আলাপটিতে ফিরে যাই যেখানে 1959 সালে ফাইনম্যান ন্যানোটেকনোলজি সম্পর্কিত ধারণা এবং সমস্যাগুলি বর্ণনা করে তাঁর বক্তৃতা প্রদান করেছিলেন আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে এই ব্যক্তিটি কে সুতরাং ইনি হলেন রিচার্ড ফাইনম্যান তিনি হলেন একজন বিখ্যাত পদার্থবিদ এবং তিনি বেঁচে ছিলেন 1918 থেকে 1988 সাল অবধি খুব সুপরিচিত একজন পদার্থবিদ খুব জনপ্রিয় একজন পদার্থবিদ কারণ তিনি জনসাধারণের সাথে খুব ভাল সম্পর্ক রাখতে পেরেছিলেন জনসাধারণের সাথে খুব ভাল যোগাযোগ করতে পেরেছিলেন যেটা আপনি বিজ্ঞানের ক্ষেত্রে থাকলে এবং আপনার জনসাধারণের কাছে পৌঁছানোর দক্ষতার একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু জনসাধারণ প্রায়শই বিজ্ঞানী হিসাবে আমাদের কাছ থেকে ওই জ্ঞানের সন্ধান করেন এবং বহুবার আমরা দেখতে পাই যে বিজ্ঞানীরা তাদের সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে খুব ভাল কিন্তু জনসাধারণের সাথে যোগাযোগ করতে অসুবিধা হয় এবং তিনি এক্ষেত্রে খুব ভাল ছিলেন আপনি এখানে তার সারাজীবনের পাওয়া বিস্তীর্ণ পুরষ্কার দেখতে পাচ্ছেন অবশ্যই একজন বিশিষ্ট ব্যক্তি আমি বোঝাতে চাইছি এর প্রত্যেকটিই বিশিষ্ট তবে আমাদের সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে তিনি 1965 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কারও পেয়েছিলেন যেমন আমি বলেছি তিনি যোগাযোগের দক্ষতায় খুবই পারদর্শী ছিলেন তিনি ম্যানহাটন প্রকল্পের মধ্যেও ছিলেন যা পরে আমেরিকার লস আলামস এ সূচিত হয়েছিল সুতরাং এটি এমন কেউ যিনি পারমাণবিক অস্ত্রের পুরো ক্ষেত্রের অংশ ছিলেন 1940 সালের গোড়ার দিকে তিনি যখন পরমাণু বোমা প্রকল্পের কাজ চলছিল তখন তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুতরাং খুব সুন্দরভাবে পরিশোভিত বিজ্ঞানী এবং অবশ্যই তিনি এখন আমাদের সাথে নেই তিনি একটি খুব আকর্ষণীয় বই লিখেছেন যেটি আপনি পছন্দ করতে পারেন এটিকে নিয়ে আপনি ভাবতে পারেন এই ভাবেই এটিকে বলা হয় সিওরলি ইউ আর জোকিং মি ফাইনম্যান এবং এটি এমন কিছু যা আপনি যেকোনো অনলাইন উৎস থেকে কিনতে পারেন এটি মূলত 1985 সালে বিশেষ প্রকাশক দ্বারা প্রকাশিত হয়েছিল আপনি যদি এখন মনে করেন যে এটি অন্যদের দ্বারা প্রকাশিত হয়েছে আমার মনে হয় আমি না আপনাকে এখানের উপলব্ধ জিনিসগুলো দেখতে হবে তবে বইটি সহজলভ্য আপনি এটি সিওরলি ইউ আর জোকিং মি ফাইনম্যান একটি কৌতূহলী চরিত্রের দুসাহসিক কাজ হিসাবে একটি শিরোনাম এটিতে বিজ্ঞানের ক্ষেত্রে পাবলিকের তার সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে তাঁর জীবনে তিনি যে সমস্ত কাজ করেছেন ইত্যাদিগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং বিজ্ঞান বা বিজ্ঞানের ক্রিয়াকলাপ ইত্যাদির ক্ষেত্রে ভবিষ্যদ্বাণীর সাথে জনসাধারণ আকর্ষণীয় প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাই এই শিরোনামটি সিওরলি ইউ আর জোকিং মি ফাইনম্যান কারণ আমার মনে পড়ছে একজন মহিলা তাকে এইটি বলেছিলেন যেহেতু তিনি বৈজ্ঞানিক কিছু কথা বলেন এবং তিনি হতাশ হন কারণ তিনি অবৈজ্ঞানিক উৎস থেকে যেসব তথ্য সংগ্রহ করেছিলেন তা তিনি যা বলেছিলেন তার বিরোধী ছিল তবে যে কোনও ক্ষেত্রেই এটি পড়ার জন্য খুব সুন্দর একটি বই এটি এমন একটি বই যা সর্বজনীন যে কেউ পড়তে পারে এবং প্রশংসা এবং উপভোগ করতে পারে এবং এটি দেখায় যে একজন নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী হিসাবে তিনি একজন সুন্দর মানুষ ছিলেন যার সাথে মানুষ যোগাযোগ করতে পারে সুতরাং এটাই আমি মনে করি তিনিও খুব বিশেষ ছিলেন যে কোন কিছুর আগেই তিনি বুঝতে পারতেন অর্থাৎ যদি তিনি কোন কিছু ক্রিয়াকলাপে অংশ নেওয়ার চেষ্টা করতেন তবে তিনি সেটিকে ভালোভাবে বুঝতে আগ্রহী থাকতেন এবং এটি এমন একটি বিষয় যা আমি মনে করি একজন বিজ্ঞানীর পক্ষে থাকার জন্য একটি দুর্দান্ত বৈশিষ্ট্য কারণ তিনি নিজেই বলেছিলেন যে তিনি অনেক লোকের মুখোমুখি হয়ে এসেছেন যাঁরা কিছু ক্রিয়াকলাপের সাথে যুক্ত ছিলেন কিন্তু ক্রিয়াকলাপটির সম্পর্কে পুরোপুরি না জানায় তারা বাধার সম্মুখীন হতেন সুতরাং আমি মনে করি এটি তাঁর সাধারণ পরামর্শ যে জিনিসগুলি আপনার খুব ভালোভাবে জানা উচিত এবং বারবার প্রশ্ন করে নিজেকে সন্তুষ্ট করা উচিত সেই ব্যাপারে আপনি সমস্ত শব্দ বুঝতে পারছেন শব্দটির ব্যবহার এবং কোন পরিপ্রেক্ষিতে সেটি ব্যবহৃত হচ্ছে এবং সমস্ত কিছু যাতে আপনার অবদান শুরু করার আগে ওই ক্রিয়াকলাপটির জন্য আপনার ভেতর থেকে একটা অনুভূতি আসে সুতরাং এটি একটি দুর্দান্ত বই যা আমি পড়ার জন্য সুপারিশ করি আমি উল্লেখ করেছি যে তাঁর খুব ভাল যোগাযোগের দক্ষতা এবং সামর্থ্য ছিল আবার এই দুটি জিনিসই এই বিশেষ উদাহরণে বেশ স্পষ্ট বলে আমি মনে করি কিন্তু আমাদের এখানে একটি দুর্ভাগ্যজনক উদাহরণ যা শেয়ার করতে হবে তিনি স্পষ্টভাবে কথা বলার বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন এবং এছাড়াও যেমন আমি বলেছিলাম খুব নির্দিষ্ট ছিলেন যাতে কোন কিছুর আগে তিনি সেটি ভালোভাবে বুঝতে চাইতেন যাতে সে আসলে এর অর্থপূর্ণ কিছু অবদান রাখতে পারেন সুতরাং 1986 সালে স্পেস শাটল চ্যালেঞ্জার মহাকাশে যাত্রা শুরু করেছিল এবং শুরুর প্রায় 73 সেকেন্ডের পরে খুব দুর্ভাগ্যক্রমে এটি মহাকাশে বিস্ফোরিত হয়েছিল এবং সমস্ত ক্রিউ মারা গিয়েছিল সুতরাং স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে এমনটি হয়েছিল তা বুঝতে একটি ঘটনার তদন্ত হয়েছিল সমস্ত নভোচারী মারা গিয়েছিল বড় দুর্ঘটনা ঘটেছিল একটি ঘটনার তদন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং সেই তদন্তের সাথে জড়িত বিজ্ঞানীদের মধ্যে ফাইনম্যান অন্যতম ছিলেন এবং তিনি আবার এই জিনিসটি পেয়েছিলেন যে তিনি তথ্যটির অনুসন্ধান চালিয়ে যাবেন এবং তারপরে এটির সমস্ত বিবরণ বোঝার চেষ্টা করবেন সুতরাং তিনি এটিকে বোঝাতে সক্ষম হন এবং ব্যাখ্যা করতে সক্ষম হন যে এটি সমস্ত রাবার ভিত্তিক সিলটির জন্য হয়েছিল যেটাতে সলিড রকেট বুস্টারের জোড়গুলি ছিল যা মূলত ও রিংগুলির মতো জিনিস যেটা বুস্টারটিকে সিল করে দেয় যাতে অভ্যন্তরের জ্বালানীর জিনিসগুলি বেরিয়ে না যায় এবং দেখা গেল যে এই রাবারের রিংগুলি 0º সেলসিয়াস বা 32º ফারেনহাইটে অপারেশনের জন্য রেট করা হয়েছিল আর রাতের দিকে লঞ্চের দিকে যাওয়ার সময় ওই অঞ্চলের তাপমাত্রা 0º সেন্টিগ্রেডের নিচে নেমে গিয়েছিল ফলস্বরূপ যে রাবারটি ভঙ্গুর হয়ে গিয়েছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিলো এবং যার ফলে তাপ উৎপন্ন হচ্ছিল এটি সঠিকভাবে প্রসারিত হয়নি এটি তখন ভঙ্গুর ছিল এবং এটি ভেঙে গিয়েছিল এবং একবার যখন ভেঙে যেতে শুরু করল তখন মহাকাশযান এবং এটির ভিতরে থাকা সামগ্রীগুলি আস্তে আস্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল বাইরে একটি শিখা ছিল এবং শেষ পর্যন্ত এটি সমস্ত বিস্ফোরিত হল সুতরাং এটির সন্ধানে তার দক্ষতা খুব কার্যকর ছিল এবং তিনি আইনকর্মীদের কাছে এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন যারা মূলত রাজনৈতিক পটভূমিতে আছেন বৈজ্ঞানিক পটভূমিতে নাও থাকতে পারেন তিনি তাদের সামনে বসে থাকতে পেরেছিলেন এবং বোঝাতে পেরেছিলেন যে রাবারের একটি টুকরা যা অন্যথায় নমনীয় যে আমরা সাধারণত নমনীয় হিসাবে ধরে নিই যদি এটি খুব ঠান্ডা হয়ে যায় তবে তা কেবল ভেঙে যায় এবং এটিই মূলত তিনি প্রদর্শন করেছিলেন তোরা তার তথ্য অনুসন্ধান করার দক্ষতা এবং ব্যাখ্যা করার দক্ষতা খুবই সুন্দর ছিল যা একত্রে এই ঘটনার মধ্যে প্রদর্শিত হয়েছিল যা অবশ্যই খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ছিল তা সত্বেও সেটি ওই সময়ে তার দায়িত্ব ছিল এবং তিনি সেটিকে খুব সক্রিয় ভাবে গড়ে তুলতে পেরেছিলেন তার দক্ষতার জন্য সুতরাং ন্যানোটেকনোলজি সম্বন্ধিত তাঁর গবেষণাপত্র গুলি শুধুমাত্র গবেষণাপত্র নয় বরং তার আলোচনা যা এমন কিছু যেখানে তিনি সমস্ত ধারণাটি বিশ্লেষণ করছেন এমন ভাবে যাতে মনে হয় আমরা সবাই গবেষণা করছি এই 1959 সালেই তিনি তার আলোচনা রেখেছিলেন যে মানুষ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চালাচ্ছে কিন্তু এই একটি ক্ষেত্র রয়েছে যেখানে মানুষ বেশি অন্বেষণ করেনি যেখানে আমরা অনেক কিছুই করতে পারি তাই তিনি এটা সম্পর্কে বলা শুরু করেছিলেন সুতরাং তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নামে কিছু নিয়ে কথা বলে তাঁর কথা শুরু করেছিলেন সুতরাং ছোট স্কেলে যাওয়ার সম্পর্কিত ধারণাটিতে তার প্রথম বিবরণে যাবার আগে বুঝে নেওয়া যাক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি যাতে আপনি একটি ধারণা পারেন যে তিনি কি বলতে চাইছেন সুতরাং আজকে যদি আমাদের কোন তথ্যের দরকার হয় তাহলে আমরা গুগলের মত সার্চ ইঞ্জিনে যায় এবং তারপর সেখানে বিভিন্ন উৎস থেকে তথ্যের সন্ধান করি এবং এমন একটি তথ্যের উৎস হল উইকিপেডিয়া সুতরাং পুরনো দিনগুলিতে যা প্রায় 240 বছর আগে একটি বই ছিল যেটাকে বলা হত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটি একটি মাত্র বই ছিল না বরং এটির অনেকগুলো খন্ড ছিল এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি যা আপনাকে ওই খন্ডগুলি দেখায় ছবিটির উৎসটি নিচে লেখা আছে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটিতে প্রায় 29 টি খণ্ড তার সাথে দুটি অন্য খণ্ড যেটা মনে হয় অ্যাপেন্ডিক্স বা অন্য কিছু এগুলির মধ্যে তিনটি বা তার বেশি হলো সূচিপত্র সুতরাং প্রায় 26 টিরও বেশি বই ছিল তাই হয়তো এনসাইক্লোপিডিয়াটির এরকম প্রায় 30 টি বই ছিল এবং অনেক সময় ধরে এগুলি যেকোনো গ্রন্থাগারে খুবই কার্যকরী এবং মর্যাদাপূর্ণ ছিল সুতরাং আপনি যদি কোন গ্রন্থাগারে যান এমনকি যদি আপনিও 1990 এর দশকে যান যখন আপনার বাবা মা বা আমি স্কুলে ছিলাম আপনি যদি আপনি যদি কোন গ্রন্থাগারে সেগুলিকে যাচাই করেন সেখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার একটি সম্পূর্ণ সেট খুঁজে পাবেন এটি দারুণ একটি বই ছিল যেহেতু এটি সমস্ত রকমের বিষয়ের উপর সন্ধান লাগতো যায় ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে বিজ্ঞান মহাকাশ যেকোনো কিছু হতে পারে এবং সেখানে এমন একটি পদ্ধতিগত বিন্যাস থাকবে যাতে আপনি অনুসন্ধান করতে পারেন এমন প্রতিটি বিষয়ের উপর তথ্য থাকবে আপনি শনাক্ত করতে পারেন আপনি পড়তে পারেন এবং আপনি যেকোন বিষয়ে যা আপনি জানতে চান তা সম্পর্কে খুব ভালোভাবে অবগত হতে পারবেন এটি ব্রাউজ করার জন্য একটি সুদৃশ্য বইয়ের সেট ছিল এবং প্রায় সমস্ত গ্রন্থাগারিক এটি একটি অনুলিপি ছিল এবং যারা অনেক ধনী ছিল তারা সব সময় তাদের তাকে এর একটি অনুলিপি রাখতে ভালোবাসতো এবং আপনি এখানে এই ছবিটিতে যা দেখছেন তা এটির একটি উদাহরণ এটি একটি খুব সন্ধানকৃত বই ছিল এবং প্রকৃতপক্ষে এটি রাখার জন্য একটি খুবই সুন্দর বই এর সংগ্রহ ছিল আমার মনে হয় এটি প্রায় 1768 সাল থেকে থেকে ছিল যখন তারা এটি শুরু করে এইভাবে আপনি 244 বছর আগেকার অস্তিত্ব পেতে পারেন এবং অবশ্যই যখনই ইন্টারনেট এসেছিলো এবং আপনি ইন্টারনেটে সমস্ত তথ্য পেতে শুরু করলেন তখনই ধীরে ধীরে মুদ্রিত সংস্করণে জনপ্রিয়তা চলে গেল এবং অবশেষে তারা তাদের মুদ্রিত সংস্করণ বন্ধ করে দিল সুতরাং 244 বছর পরে তারা 2012 তে শেষ পর্যন্ত মুদ্রিত সংস্করণ বন্ধ করে দিয়েছিল তবুও এটি ছিল একটি আদর্শ সুতরাং ফাইনম্যান একটি আলোচনায় বলেছেন যে এটি একটি দুর্দান্ত বই এবং লোকেরা এটিতে আগ্রহী এমন কি কোনও উপায় আছে যার মাধ্যমে আপনি এই বইয়ের খণ্ডগুলির সমস্ত বিষয়বস্তু নিতে পারেন উদাহরণস্বরূপ প্রায় 30 খণ্ড এখানে প্রকাশিত হয়েছে জনসাধারণ এই বইয়ের সমস্ত সূচিপত্র একটি পিনের মাথায় রাখতে পারে শুধুমাত্র একটি একক দিনের মাথায় সুতরাং আপনি অবিলম্বে এটি কল্পনা করতে পারেন এটি একটি বিপুল পরিমাণ তথ্য প্রযুক্তিগতভাবে এই বইটি আপনাকে এক ধরণের সংক্ষিপ্তসার হিসাবে পৃথিবীর সমস্ত ধরণের তথ্য দেয় কারণ এটি সমস্ত বিষয় যা লোকেরা দেখে বা দেখার আগ্রহ দেখায় তা দেখে এবং তারপরে সেগুলি এই সংগ্রহে রাখার চেষ্টা করে আপনি কি এই পুরো সামগ্রীটি একটি পিনের মাথায় রাখতে পারেন এটিই প্রথম উদাহরণ যা ফাইনম্যান তার বক্তৃতায় তাৎপর্যপূর্ণভাবে পরীক্ষা করেছেন সুতরাং তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 24 খণ্ড নেওয়ার পরে একটি পিনের মাথায় সমস্ত বিষয়বস্তু লেখার সম্ভাবনা দেখছেন সুতরাং বিভিন্ন কারণে তাঁর আলোচনাটি পড়তে খুবই ভালো লাগে সুতরাং তার অন্যতম একটি কারণ হল ন্যানোটেকনোলজির সম্পূর্ণ ধারণা যা তিনি তাঁর আলোচনায় উপস্থাপন করেছেন তবে তার আলোচনার দিকে নজর রাখার অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হল যে তিনি কীভাবে বিষয়গুলি সম্পর্কে চিন্তাভাবনা করছিলেন সুতরাং আপনি কীভাবে দূরদর্শন করবেন আপনার যা জ্ঞান আছে যা চিন্তা প্রক্রিয়া আছে তা কিভাবে প্রসারিত করবেন এবং আমি মনে করি তাঁর আলোচনার পুরো প্রক্রিয়াটির মধ্যে তাঁর অনুমানের ধারণাটি এবং পাশাপাশি অনেক বৈজ্ঞানিক ক্রিয়াকলাপ যার সাথে আমরা জড়িত হই সেগুলি খুবই গুরুত্বপূর্ণ যেখানে আপনার সঠিক সংখ্যা থাকার প্রয়োজন নেই তবে আপনি আসল সংখ্যাটির খুব কাছাকাছি অনুমান করতে পারেন যদি আপনি কিছুটা যুক্তিসঙ্গত অনুমান করেন এবং এটি আপনাকে কী সম্ভব কী সম্ভব নয় এবং কি মনে করলে আপনি সমাধান করতে পারবেন তার একটি খুব ভাল ধারণা দেয় সুতরাং এই অনুমানের জিনিসটি খুব সুন্দর এবং আপনি তাঁর আলোচনার মাধ্যমে এবং তিনি যে উদাহরণগুলি দেখেছেন সেগুলি দেখতে পাবেন যা তিনি এই অনুমান প্রক্রিয়াটি অনেক জায়গায় ব্যবহার করে চলেছেন সুতরাং উদাহরণস্বরূপ প্রথম কাজটি যেটা তিনি ব্যবহার করেছিলেন তা হল একটি পিনের মাথার ক্ষেত্রফলের সাথে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সমস্ত পৃষ্ঠার ক্ষেত্রফলের তুলনা করা সুতরাং তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 24 খণ্ডের প্রতি লক্ষ্য করে প্রতিটি খণ্ডের মধ্যে থাকা পৃষ্ঠাগুলির গড় সংখ্যা নেন সুতরাং 24×পৃষ্ঠার গড় পৃষ্ঠার সংখ্যা হল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে থাকা মোট পৃষ্ঠাগুলির সংখ্যা তারপরে তিনি প্রতিটি পৃষ্ঠার গড় ক্ষেত্রফল নির্ণয় করেন এবং প্রতিটি পৃষ্ঠার গড় ক্ষেত্রফলের সাথে মোট পৃষ্ঠা সংখ্যাকে গুণ করে করে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সমস্ত পৃষ্ঠার মোট ক্ষেত্রফল নির্ণয় করেন তারপরে তিনি পিনের মাথাটির ক্ষেত্রফল নির্ণয় করেন সুতরাং আপনার কাছে এই দুটি ক্ষেত্রফল রয়েছে তিনি বলেছেন যে আপনি যদি এই অনুমানটি করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনি যদি পিনের মাথার ক্ষেত্রফল নেন এবং সেটিকে বিবর্তিত করেন আপনি যদি এটি প্রায় 25000 বার বিবর্ধিত করেন তবে আপনি দেখবেন যে এটি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে উপস্থিত সমস্ত পৃষ্ঠার মোট ক্ষেত্রফলের সমান সুতরাং আমাদের লক্ষ্য হল আপনি কীভাবে একটি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাকে 25000 গুন ক্ষুদ্রায়িত করবেন সুতরাং আপনি যদি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাকে 25000 গুন ক্ষুদ্রায়িত করতে পারেন তখন এদের ক্ষেত্রফল সমান হয় এবং তাই আপনি এটিকে একেবারে পিনের মাথায় রাখতে পারেন সুতরাং এই ধারণাটি যা তিনি দেখেছিলেন সুতরাং প্রশ্নটি হল আপনি কীভাবে পিনের মাথায় এই তথ্যটি লেখেন সুতরাং সেখানে একাধিক পন্থা রয়েছে তারমধ্যে ফাইনম্যান প্রথম দৃষ্টিভঙ্গিটি হল ডেটা সম্পর্কিত সুতরাং এই বইয়ের পৃষ্ঠাগুলিতে আপনার কাছে ডেটা রয়েছে সুতরাং এই নির্দিষ্ট শ্রেণিতে আমরা ডেটা এবং মিনিয়েচারাইজেশন এর কম্পিউটেশনাল দিকগুলি দেখতে চলেছি সুতরাং বইটিতে তথ্য রয়েছে তাই তথ্য কি আপনার কাছে কিছু চিত্র রয়েছে যার নীচে কিছু লিখিত বিষয় রয়েছে যা চিত্রের বর্ণনা দেয় কিছু নম্বর আছে বর্ণমালা রয়েছে ইত্যাদি আমরা অনুমান করব যে এই সমস্তটি কালো এবং সাদা রঙের বা অন্তত এটির রঙিন দিকটি নেই মুহুর্তের জন্য আমরা কেবল অনুমান করি যে এটি সমস্ত কালো এবং সাদা রঙের সুতরাং যেখানে পাঠ্য রয়েছে সেখানটি কালো রঙের এবং যেখানে কোনও পাঠ্য নেই সেখানটি সাদা রঙের যেখানে আপনার এমন একটি চিত্র রয়েছে সেখানে কালো রঙের একটি রেখা বা সেই প্রকৃতির কিছু রয়েছে কিন্তু যেখানে আপনার কোন চিত্র নেই সেখানে সাদা পটভূমি রয়েছে সুতরাং মূলত আপনার কালো এবং সাদা রঙের রয়েছে এবং এই কালো এবং সাদা এই দুটির মধ্যেই তথ্য থাকে এখন সাধারণভাবে আপনি প্রথমে কোনও উপায়ে এটিকে কোনভাবে এনকোড করে তথ্য সংরক্ষণ করতে পারেন এবং তারপরে এটি সংরক্ষণ করে রাখতে পারেন কম্পিউটারে আমরা এখন যা করি তাতে এটি আমরা লক্ষ্য করি তবে কিছুটা অর্থে আরও অনেক বেশি মৌলিক বা আদিম উপায় রয়েছে যাতে আপনি কোনও তথ্যকে কোনও এনকোডিং না করেই ক্ষুদ্রতর করে তোলার জন্য তথ্য সংরক্ষণ করতে পারেন অন্য কথায় আপনি যদি বইটির শিরোনাম হিসাবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা শব্দটি লিখে থাকেন তারপর আপনি এটি 25000 গুন ক্ষুদ্র করে লিখেন তাহলে মূলত আপনি একই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অত্যন্ত ক্ষুদ্র ফন্টে লিখেছেন যা এখন সেখানে কিছু জায়গায় রয়েছে তাই আমরা এটিকে একটি পিনের মাথায় রাখার চেষ্টা করছি সুতরাং তিনি যে প্রথম উদাহরণটি দেখছেন সেটি এমন একটি পরিস্থিতি যেখানে কোনও এনকোডিং ছাড়াই ক্ষুদ্রায়ন ঘটছে সুতরাং চিত্রটি একটি ছোট চিত্র হিসাবে প্রদর্শিত হবে পাঠ্যটি একটি ছোট ফন্টের দেখাবে ফটোকপি করার সময় আপনি এটি অর্ধেক আকারে সঙ্কুচিত করতে পারবেন বা আকারের চতুর্থাংশ 25000 বার সঙ্কুচিত করবেন সুতরাং বিষয়বস্তুটি কোনও পরিবর্তন ছাড়াই পরিচালিত হয় এবং তারপরে একটি পিনের মাথায় রাখে তাহলে প্রশ্ন উঠেছে কীভাবে এটি লিখবেন সুতরাং এটিই তাঁর বক্তব্যটি সম্পর্কে দুর্দান্ত জিনিস তিনি কেবল আপনাকে আকর্ষণীয় কল্পিত দৃশ্যাবলী বলতে তাঁর কল্পনাটি ব্যবহার করেন না এটি ঘটতে সক্ষম করার উপায় কী তা আমাদের জানানোর চেষ্টা করেন এবং এটি এমন এক সময় ছিল যখন নির্দিষ্ট পথগুলি তিনি উল্লেখ করেছিলেন এবং সে কারণেই তাঁর আলোচনার জন্য এত প্রশংসা হয়েছিল কারণ এই সমস্ত পথগুলি সেসময় সেখানে ছিল না বা চূড়ান্ত প্রাথমিক পর্যায়ে ছিল তার সেখানে নিয়ে যাবার দক্ষতা ছিল যেখানের পর সবাই ভবিষ্যতে যাওয়ার হাল ছেড়ে দেয় তো কীভাবে লিখবেন সুতরাং অন্যভাবে বলতে গেলে আমি পিনের মাথায় E অক্ষরটি লিখতে চাই আমি কীভাবে এটি করব আমি E অক্ষরটি কীভাবে লিখব কারণ এটি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রথম অক্ষর তাই আমি পিনের মাথায় E অক্ষরটি লিখতে চাই সুতরাং আমার কাছে এটি করার একটি উপায় থাকা উচিত সুতরাং তিনি কেবল বলেছেন আপনার আয়নগুলির উৎস ব্যবহার করা উচিত যেখানে মূলত আপনি মাইক্রোস্কোপ লেন্সগুলি বিপরীতে ব্যবহার করছেন 1959 সালের মধ্যে ইলেকট্রন মাইক্রোস্কোপগুলি ইতিমধ্যে প্রায় 20 বছর ধরে বাণিজ্যিক ব্যবহারে চলে এসেছিল সুতরাং 1939 সাল থেকে কিছু বাণিজ্যিক সংস্করণ উপলব্ধ ছিল সুতরাং 1959 সালের মধ্যে তারা 20 বছর ধরে ছিল সুতরাং ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রাথমিক ধারণাটি বোঝা গেল সুতরাং আপনি দেখেছেন ইলেকট্রন বীম নমুনার মধ্যে দিয়ে যায় তারপর সেই বীমটির অপসরণ ঘটে যার ফলে সাধারণভাবে আপনি নমুনার একটি বিবর্ধিত চিত্র দেখতে পান সুতরাং তিনি যা বলছেন তা হল আপনাকে উল্টো করতে হবে আপনি কোনও বৃহৎ উৎস থেকে ইলেক্ট্রন গ্রহণ করুন যা আপনি একক বিন্দুতে ফোকাস করুন এবং সেই কেন্দ্রবিন্দু দিয়ে আপনি দূরে রাখতে পারেন যদিও এটি উচ্চ শক্তির সাথে আসছে সুতরাং এটি হয় ইলেকট্রন বিম অথবা আয়নগুলি সুতরাং তারা বিভিন্ন দিক থেকে আসে এবং তারা সকলেই এই বিন্দুতে মিলিত হয় সুতরাং এটি কেন্দ্রীভূত আয়নগুলির একটি শ্রেণী সুতরাং এটি ঠিক আয়নের মত যা ইলেকট্রনের মত একটি চার্জযুক্ত কণা এবং তাই যদি আপনার কাছে ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ড বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে তবে আপনি এই আয়নগুলিকে একটি বিন্দুতে আনতে পারেন এবং তারপরে তারা সকলেই সেই বিন্দুতে আঘাত করবে যদি আমরা সিস্টেমটি কীভাবে সেট আপ করেছি তার উপর ভিত্তি করে যদি তারা বিন্দুটিকে আঘাত করে তবে আপনি আয়নটি পেতে পারেন আপনি বিন্দুটিতে যাওয়ার জন্য আয়নগুলি পেতে পারেন যা বিন্দুটি কে এচ করে সুতরাং যে এচিং ক্রিয়াটি ঘটতে পারে তা পেতে পারেন যখন আপনি এটি করেন তবে আপনার কোনও পৃষ্ঠ থাকলে আপনি কিছু মেটিরিয়াল সরিয়ে ফেলতে পারেন বা অন্য কোনও জায়গায় আপনি কিছু মেটিরিয়াল যুক্ত করতে পারেন সুতরাং এই প্রক্রিয়াটি আমরা করতে পারি এবং এটি সেই জিনিস যা তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে বিপরীতে লেন্সযুক্ত একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে আপনি আসলে এটি করতে পারেন আজ আমরা ঠিক এটিই করি একটি ফোকাসড আয়ন বীম নামক কিছু রয়েছে এবং এটি পাওয়া যায় এগুলিকে এফআইবি সিস্টেম বলা হয় এবং তার সাথে আপনি আসলে একটি আয়ন বীম নীচে পাঠাতে পারেন এবং ঠিক এটি দিয়েই আপনি একটি নির্দিষ্ট স্থানে নমুনাকে এচ করতে পারেন বা আপনি সেই নির্দিষ্ট অবস্থানে নমুনায় মেটিরিয়াল যুক্ত করতে পারেন সুতরাং নমুনার উপর এটি করা যেতে পারে যেটি এখন পিনটির একটি বিবর্ধিত সংস্করণ তাই এখন এটি বিশাল পিন কারণ আপনি এটি নাটকীয়ভাবে বিবর্ধিত করেছেন এবং এটিই আপনার পিনের ভিত্তি এবং আমরা এটি 25000 গুন বিবর্ধিত করেছি সুতরাং আপনার কাছে এখন বিশাল পরিমাণ ক্ষেত্রফল উপলব্ধ এবং এর উপর আপনি এইচিং প্রক্রিয়াটি ব্যবহার করে এচিং শুরু করতে পারেন এবং তারপরে আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখুন বা আপনি কিছু চিত্র আঁকতে চান যে কোনও কিছু করতে পারেন তাই আপনি যদি একটি বাক্স বা সেই আকারের কিছু আঁকতে চান তাহলে আপনি সেই লাইনগুলি বরাবর এচ করুন এবং আপনি সেই আকারটি পেয়ে যাবেন সুতরাং বইটিতে যা আছে তা এখন এই ক্ষেত্রফলটিতে করা যেতে পারে সুতরাং আপনি এইভাবে করতে পারেন সুতরাং তিনি এই ধারণাটি সম্পর্কে ভেবেছিলেন এবং তারপরে তিনি দেখেন যে এটি কীভাবে করা যায় সুতরাং আমরা এইভাবে লিখি সুতরাং এটি প্রথম পদক্ষেপ তারপর পরবর্তী প্রশ্নটি হল আপনি এটি কীভাবে পড়বেন আপনি যে তথ্য লিখেছেন তা আপনাকে পড়তে হবে সুতরাং এটির জন্যও তিনি সম্ভাবনার পরামর্শ দিয়েছেন সুতরাং আপনি এই এচিংটি করেছেন যাতে আপনি এই জাতীয় ক্ষেত্রফল পান সুতরাং আপনি কোনও কিছু এচ করেছেন সুতরাং এভাবে আপনি E তৈরি করেছেন সুতরাং এভাবে E কোনও দিকে যাচ্ছে সুতরাং আপনার কাছে মূলত কিছু ধরনের চ্যানেল রয়েছে যা আপনি সেখানে একসাথে রেখেছেন ধরা যাক এভাবেই E এর সমস্ত অংশ তৈরি হবে সুতরাং এভাবেই কোন অঞ্চলে এচ করা হয় সুতরাং একটি চ্যানেল রয়েছে এটি দয়া করে মনে রাখবেন এটি একটি মাইক্রোস্কোপের অভ্যন্তরে তৈরি করা একটি অত্যন্ত ক্ষুদ্র চ্যানেল আপনি এটি পড়তে চান সুতরাং আপনি এটি কিভাবে পড়বেন সুতরাং তিনি বলেন যে আপনি একটি কোণে কিছু ম্যাটেরিয়াল অ্যাঙ্গেল ডিপোজিট করুন যার অন্যধরণের শেডিং থাকবে এটির কিছু ডার্কনেস কিছু কনট্রাস্ট থাকবে সুতরাং আপনি একটি কোণে ডিপোজিট করুন আপনি যদি একটি ডিপোজিট জমা করেন তবে এটি কেবল সেই অঞ্চলে জমা হবে যা উন্মুক্ত সুতরাং এটি এখানে জমা হবে এটি জমা হতে পারে নীচের কিছু ছোট অঞ্চলে এমন একটি অঞ্চলে যা আমি এখানে দেখাচ্ছি এখানে বিন্দুগুলির সাথে চিহ্নিত জায়গাগুলিতে কোন ডিপোজিট হবে না কারণ এটি ডিপোজিটের ছায়ায় রয়েছে সুতরাং আপনার এই প্রাচীরটি রয়েছে যার পাশ থেকে ডিপোজিট হয় সুতরাং এটি প্রাচীরের খুব কাছে পড়বে না এটি প্রাচীর থেকে দূরে পড়ে যাবে সুতরাং এখানে এমন একটি অঞ্চল থাকবে যেখানে ডিপোজিশন ঘটে না সুতরাং এখানে একটি অঞ্চল আছে যেখানে ডিপোজিশন এখানে ঘটেনি এবং অন্যান্য সমস্ত জায়গায় ডিপোজিশন ঘটেছে সুতরাং এখানে সমস্ত আমানত রয়েছে তবে এই চ্যানেলের অভ্যন্তরে আমরা যে অঞ্চলটি দেখাই সেখানে ডিপোজিশন নেই আপনি যদি এটি করেন এবং ওই একই চ্যানেলের ওপরে একটি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন যদি আপনি কোনও ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন কিছু জায়গায় ডিপোজিশন হয়েছে এবং কিছু জায়গায় হয়নি আপনি একটি কনট্রাস্ট দেখবেন এবং সেই কনট্রাস্টটি সেই চ্যানেলটি অনুসরণ করবে যা আপনি সেই নমুনায় খনন করেছেন যে চ্যানেলটি E অক্ষরটি পড়ার পর শেষ হয় সুতরাং এক্ষেত্রে E অক্ষরটি আপনি দেখতে পারেন কারণ এটির ধার বরাবর শেডিং থাকে ডিপোজিশন ঘটে না সুতরাং এইভাবে আমরা ছোট স্কেলে লিখতে পারি এবং উভয় পড়তে পারি যা একটি অনুমান ছিল যেটা ফাইনম্যান তার আলোচনায় বলেছিলেন সুতরাং আপনি যদি এটি করেন তবে মূলত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যে পাঠ্য রয়েছে তা পিনের মাথায় লিখতে পারেন তিনি এই বিষয়গুলি অনুসরণ করে পিন এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তুলনামূলকভাবে তুলনা করেছেন তিনি বলেছেন যে ক্ষুদ্রায়িতকরণের স্তরটি সম্পূর্ণভাবে সম্ভব যেখানে আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আকার থেকে 25000 গুণ ছোট কিছুতে যান সুতরাং এটি সম্ভব এবং তারপরে তিনি আপনাকে এচিং প্রক্রিয়াটি সম্পর্কে জানায় সুতরাং আপনি প্রতিটি পৃষ্ঠার প্রতিটি বর্ণমালার জন্য পিনের মাথার উপরের ক্ষেত্রফলে একটি সঠিক ছোট বর্ণমালা তৈরি করতে পারেন এবং তারপরে তাই কোনও কিছু এনকোডিং ছাড়াই লেখা হয় যা দিয়ে প্রতিটি বাক্য লেখা হয় এটি একটি বাক্য যা পিনের মাথায় লেখা যায় কোনও এনকোডিং দরকার হয় না যা আপনি আসলে পড়তে পারবেন না আপনি যেভাবে কোনও বই পড়েন সেভাবেইতা মাইক্রোস্কোপের নীচে রেখে আপনি পিনের মাথায় সেই বইটি পড়া শুরু করতে পারেন সেখানে লেখা প্রতিটি বাক্য সেখানে তৈরি প্রতিটি অঙ্কন একটি পিনের মাথায় দৃশ্যমান হবে সুতরাং তিনি আপনাকে এই দুর্দান্ত উপায় দিয়েছেন যাতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পুরো বিষয়বস্তু একটি পিনের মাথায় লেখা যায় সুতরাং এটি একটি অংশ সুতরাং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সম্পূর্ণ লিখিত সামগ্রী একটি পিনের মাথায় লেখা হয় তারপরে তিনি দূরদর্শন করেছেন যা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার চেয়ে অনেক বেশি কেমন হয় যদি আমরা গোটা পৃথিবীর সমস্ত বইগুলি বিবেচনা করি সেক্ষেত্রে তিনি গোটা বিশ্বের সমস্ত বইগুলি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 1000000 গুন হিসাবে গণনা করেছেন সুতরাং তিনি বলেন 24000000 বা তার কাছাকাছি এমন বই রয়েছে যা সংখ্যায় খুবই বড় এবং এটা কতটা জায়গা নেবে যদি আমরা এটাকে ক্ষুদ্রায়িত করি যদি আপনি ঠিক একই প্রক্রিয়াটি অনুসরণ করেন যা তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাকে একটি পিনের মাথায় ক্ষুদ্রায়িত করার জন্য অনুসরণ করেছেন এবং আপনি তার 1000000গুণ বই একইভাবে ক্ষুদ্রায়িত করেন তাহলে এটি খুবই সোজাসাপ্টা ক্ষেত্রফলের সম্প্রসারণ যা মাত্র কয়েকটি পৃষ্ঠায় সমস্ত প্রকাশিত বইয়ের সমস্ত তথ্য থাকবে সুতরাং তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে আমরা যদি কেবল কয়েকটি পৃষ্ঠার মেটেরিয়াল বা সমতুল্য ক্ষেত্রফলের কয়েকটি পৃষ্ঠাগুলির সাথে একই প্রক্রিয়াটি অনুসরণ করি তবে আপনি প্রকাশিত সমস্ত বইয়ের পুরো বিষয়বস্তু নিতে এবং একই প্রক্রিয়াটি ব্যবহার করে সেই কয়েকটি পৃষ্ঠাতে রাখতে পারেন সুতরাং সুন্দর জিনিসটি হল আপনি যখন সমস্ত বইয়ের অনুলিপি তৈরি করতে চান এবং অন্য লাইব্রেরিতে এটি দিতে চান আপনাকে কেবল সেই পৃষ্ঠাগুলির একটি অনুলিপি তৈরি করতে হবে আপনাকে কেবল এমন একটি সিস্টেম অনুসরণ করতে হবে যার মাধ্যমে আপনি সেই পৃষ্ঠাগুলিতে কিছু ডিপোজিশন করতে পারেন এবং পরে সেই ডিপোজিশনটি তুলে ফেলতে পারেন এবং তারপরে যাদের অনুলিপি দরকার এরকম যেকোন স্থানে স্থানান্তর করতে পারেন এবং আপনি সম্পূর্ণ বিষয়বস্তু অনুলিপি করতে পারেন এবং আপনাকে এই চিন্তার পরীক্ষাটির অসাধারণ সাফল্যের তাৎপর্য বুঝতে হবে যা তিনি একত্রিত করেছিলেন এখানে একটি অভূতপূর্ব সাফল্য এই অর্থে যে তিনি বলেছিলেন সমস্ত মানবিক জ্ঞান ওই বইগুলির মধ্যে আছে তা এখন প্রকাশিত হতে পারে শুধুমাত্র কয়েকটি পৃষ্ঠায় এবং ওই পৃষ্ঠাগুলি আপনি যে কাউকে দিতে পারেন এবং তাই এটি একটি দুর্দান্ত উপায় যার মাধ্যমে আপনি কেবলমাত্র কয়েকটি পৃষ্ঠায় প্রকাশিত যে কোনও বইতে আপনি যে কোনও তথ্য বহন করতে পারবেন এবং এটি ভাবনার এক অসাধারণ সুন্দর পরীক্ষা যা তিনি তাঁর বক্তৃতায় আমাদের একসাথে রাখতে এবং জানাতে সক্ষম হন সুতরাং আমি এখানে তার অভিজ্ঞতার ইঙ্গিত করছি যে মাত্র কয়েকটি পৃষ্ঠায় প্রকাশিত হবে সমস্ত বই সমস্ত মানবিক জ্ঞান কেবলমাত্র কয়েকটি পৃষ্ঠায় পাওয়া যাবে এবং তথ্যের সুরক্ষা খুব সহজ হবে সুতরাং কেবলমাত্র এটির কয়েকটি অনুলিপি থাকলেও আপনাকে এর কয়েকটি পৃষ্ঠা বহন করতে হবে এবং এর অনুলিপি সর্বদা সহজেই পাওয়া যাবে সুতরাং এটিই প্রথম পরীক্ষা যা তিনি আলোচনা করেছিলেন এবং তারপরে তিনি আরও এক ধাপ এগিয়ে যান সুতরাং এটি একটি উপায় যার মাধ্যমে আপনি এনকোডিং করতে পারবেন এবং একটি উপায় যার মাধ্যমে আপনি এই সমস্ত তথ্য সংগ্রহ করতে এবং রাখতে পারবেন যা তিনি বলেছিলেন এখন আমাদের অন্য উপায়টি বিবেচনা করা দরকার সুতরাং তিনি বলেছেন আসুন আমরা অন্য কোনও উপায় বিবেচনা করি যেখানে বইটিতে প্রতিটি অক্ষর লেখার পরিবর্তে আসুন আমরা কিছু কোডিং ব্যবহার করি সুতরাং আমরা অন্য একটি উপায় যার মাধ্যমে তথ্য সংগ্রহ করব আজকাল কম্পিউটারে আমরা ঠিক তেমনই তথ্যের বিট ব্যবহার করি সুতরাং প্রতিটি অক্ষরের জন্য আমরা লিখব না আমরা কম্পিউটারের ভিতরে E লিখব না সুতরাং যদি আপনার কোনও এসডি কার্ড বা অন্য কোন কিছু থাকে তার ভিতরে আপনি দেখতে পাবেন আপনি ABCDE লিখছেন না আপনি এটি কিছু বিট এবং অংশে তথ্যের বিটগুলিতে সংরক্ষণ করছেন যা আপনি আপনার পর্দায় যে বর্ণমালাটি চান তা আবার রূপান্তর করতে পারবেন সুতরাং প্রতিটি অক্ষরের জন্য তার বিন্দু এবং ড্যাশ আকারে তথ্যের 6 7 বিট আছে তো তিনি সেটাই বলেন এবং তিনি বলেছেন আসুন আমরা আরেকটি চিন্তার পরীক্ষা বিবেচনা করি যদিও পূর্বে পিনের বিষয়ে আপনি কেবল পিনের মাথার ক্ষেত্রফলের দিকে তাকিয়ে ছিলেন এবং কারণ আপনি পিনের উপরিভাগে লিখেছিলেন সুতরাং তিনি বলেছেন আসুন আমরা কেবল এমন একটি সম্ভাবনা বিবেচনা করি যা আপনি পিনের অভ্যন্তর বা কিছু কণার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন সুতরাং এবং আপনি যদি কণার ভিতরে তথ্য সংরক্ষণ করতে পারেন যা ঘটনা পর্বে আমরা আজ ব্যবহার করি আমাদের একটি মাল্টিলেয়ার স্টোরেজ থাকে যেখানে আপনি উপরের স্তরটিতে কিছু তথ্য সংগ্রহ করেন এবং আমরা এর নীচের একটি স্তরে কিছু তথ্য সংগ্রহ করি সুতরাং এটিও এমন একটি বিষয় যা আমরা আধুনিক যুগে আসার সময় দেখেছি সুতরাং তিনি তার প্রথম পরীক্ষার থেকে দুটি বিষয় পরিবর্তন করেছেন যদিও আগে এটি কেবল পিনের মাথার পৃষ্ঠ ছিল এখন মেটেরিয়ালটির অভ্যন্তরটি ব্যবহার করছেন এক্ষেত্রে তিনি একটি পিনই দেখছেন না বরং কিছু সম্ভাবনা দেখেন এবং তিনি আরো বলেন ABCDE টি লেখার পরিবর্তে ঠিক একই পদ্ধতিতে ডট ও ড্যাশ হিসাবে লেখেন যা ABCD এবং E এর প্রতিনিধিত্ব করে সুতরাং তিনি বলেছেন প্রতিটি বিটের জন্য আমাদের ধরে নেওয়া যাক আপনার কাছে এমন কিছু আছে যা আপনি আসলে যুক্তিসঙ্গতভাবে পরিচালনা করতে পারেন আমাদের ছোট কিউব রয়েছে যা 5 × 5 × 5 পরমাণু সুতরাং 125টি পরমাণু প্রায় 100 পরমাণু তিনি বলেছেন সুতরাং আপনার যদি 100 টি পরমাণু থাকে তবে আপনি নিরাপদে কিছু তথ্য সুরক্ষিত করতে পারেন আপনার কাছে ওই বিট থাকতে পারে এবং এটি সেভাবেই থাকবে কারণ আপনার সেখানে 100 টি পরমাণু রয়েছে যা উপযুক্ত পরিমাণে উপলব্ধ এবং তাই তারপরে তিনি 24 মিলিয়ন বই এর দিকে দেখেন যার প্রতিটি খন্ডের আকার প্রতিটি পৃথক খণ্ডের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার খণ্ডের সমান রয়েছে সুতরাং যদি আপনি 24000000 খণ্ড বইয়ের দিকে লক্ষ্য করেন এবং সেখানে অবস্থিত অক্ষর গুলির দিকে নজর দেন সেখানে অবস্থিত সমস্ত ডায়াগ্রাম দেখেন তিন তার অনুমান করেন সুতরাং আমি যেমন বলেছি যে এই ধরণের পরীক্ষাগুলি অনুমান করতে সক্ষম হওয়া খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন আপনার প্রায় 1015 বিট প্রয়োজন 1015 বড় সংখ্যার মতো মনে হয় তবে এটি মোটেই বড় সংখ্যা নয় এটি আপনার খুব কম সংখ্যক 1015 বিন্দু যা আপনার প্রয়োজনীয় ডট ও ড্যাশ dot dash এবং আমরা দেখেছি যে আপনার প্রায় 100 টি পরমাণু দরকার সুতরাং আপনি এর প্রতিটির জন্য 100 টি পরমাণু যোগ করুন সুতরাং আপনার মূলত 1017 টি পরমাণু দরকার এবং যদি আপনি কোনও পদার্থের একটি মোলকে লক্ষ্য করেন তবে দেখবেন সেটি এটির থেকে অনেক বড় সংখ্যা যাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার হিসেবে চিনি সুতরাং আপনি যদি দেখেন এটি 1017 এর চেয়ে বেশি হয় সুতরাং আপনি আসলে খুব অল্প সংখ্যক পরমাণুর দিকে তাকিয়ে আছেন এবং তিনি অনুমান করেছেন যে একটি ধূলিকণার প্রায় 125 মাইক্রন জুড়ে কেবল 125 মাইক্রন জুড়ে এতগুলি পরমাণু রয়েছে সুতরাং আপনি যদি বিটগুলি ব্যবহার করে এবং মেটিরিয়ালটির অভ্যন্তরটিও ব্যবহার করে এনকোডিংয়ের এই দ্বি পদক্ষেপ প্রক্রিয়াটি ব্যবহার করেন তবে এতোটুকুই আপনার প্রয়োজন হবে এই দুটি জিনিস আপনি যদি যুক্ত করেন তাহলে আপনি একটি মাত্র ধূলিকণাতে সংগ্রহ করতে পারবেন মানব ইতিহাসের সমস্ত তথ্য যা 1959 সাল পর্যন্ত মানব ইতিহাসে জমা হয়েছিল সুতরাং তিনি কাগজের কয়েকটি পৃষ্ঠার থেকে একটি ধূলিকণায় পৌঁছে গেলেন সমগ্র বিষয়টি কয়েকটি কাগজের পৃষ্ঠায় ক্ষুদ্রায়িত হওয়ার ঘটনাটি নিজেই একটা দারুন ভবিষ্যৎবাণী পা প্রক্ষেপণ ছিল যা আপনি বলতে পারেন এবং তারপরে সেখান থেকে ধুলার একটি কণাতে পৌঁছানো একটি উল্লেখযোগ্য উন্নতি ছিল এই মর্মে যে আপনি তথ্যকে কতটা সংকুচিত করতে পারেন তিনি কৌতুকভাবে এটি মাইক্রোফিল্ম রিডার সাথে তুলনা করেছেন যা সেই সময়ে খুব বিখ্যাত ছিল যা ব্যবহৃত হত পুরো ম্যাগাজিন হতে বা একটি জার্নাল নেগেটিভ ধরণের একটি ছোট শীটে কালো এবং সাদা ছবিতে রূপান্তরিত করতো এটি একটি ছোট প্রতিটি প্রায় 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার বা এর মতো কিছু এবং তারপরে আপনি এটি একটি রিডার এর ভিতরে রাখতে পারেন যেখানে আপনি উপরে কয়েকটি গ্লাসের মাধ্যমে দেখতে পাবেন যা মাইক্রোস্কোপের মতো সাজানো যেগুলি কেবল এর নীচে চলে যাবে এবং আপনি এটি পৃষ্ঠাতে পৃষ্ঠায় দেখতে পাবেন এটি পৃষ্ঠায় পৃষ্ঠাটি পড়তে এবং এটি নোট করে রাখতে পারবেন যেটিকে তখন উল্লেখযোগ্য ক্ষুদ্রাকরণ হিসাবে বিবেচনা করা হত কারণ একটি সম্পূর্ণ জার্নাল ভলিউম যা অন্যথায় বেশ ঘন এবং আবদ্ধ এবং বেশ ভারী হতে পারে তবে তা কাগজের এক শীট হয়ে যাবে সুতরাং এটি উল্লেখযোগ্য ক্ষুদ্রাকরণ হিসাবে বিবেচিত হয়েছিল যেখানে কোনও বইয়ের 1 ভলিউম 100 পৃষ্ঠাগুলির একক কাগজের কাগজে পরিণত হতে পারে এখন তিনি দেখছেন 24 মিলিয়ন পরিমাণ কাগজের পৃষ্ঠা পরিণত হচ্ছে কয়েকটি কাগজের পৃষ্ঠায় এবং 24 মিলিয়ন ভলিউম কাগজের পৃষ্ঠা একটি ধূলিকণায় পরিণত হয়ে উঠছে সুতরাং তিনি বলেছিলেন যে একটি পরিসীমার ব্যাপারে যেখানে আমরা মিনিয়েচারাইজেশন বিবেচনা করছি তার ক্রমটি তখনকার লোকেদের দেখা মাইক্রোফিল্ম রিডারের যা তখনকার দিনের লোকেরা ব্যবহার করত তথ্য সংগ্রহ করার জন্য তার থেকে উল্লেখযোগ্যভাবে পৃথক সুতরাং এটি ডেটার সাথে সম্পর্কিত যা আপনি কীভাবে ডেটা সঞ্চয় করবেন আপনি কীভাবে ডেটা পড়বেন এবং কিভাবে এগুলি ক্ষুদ্রায়নের সাথে করবেন সুতরাং এটি এমন কিছু যা তিনি খুব সুন্দরভাবে করেছিলেন এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন এবং ঘটনাক্রমে সেই দিনগুলি থেকে জিনিসগুলি কিছুটা এগিয়ে গেছে সুতরাং এমনকি আমাদের সময়ের স্কেলগুলিতে আমরা 1990 সমকালীন উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করি কখন যে ধরণের কম্পিউটার স্টোরেজ ব্যবহার করেছি তা ছিল প্রায় 400 MB ফ্লপি ডিস্ক যা শারীরিকভাবে এমন কিছু ছিল যা বর্গাকার প্রকৃতির কিছু একটা ছিল সুতরাং একটি ফ্লপি ডিস্ক একটি হাতের করতলের আকারের মত কিছু এবং আমরা সেই যুগের অনুষদের শিক্ষার্থীরা এটিতে করে আমাদের ডেটা বহন করতাম এটি খুব নির্ভরযোগ্য ছিল না প্রায়শই ডেটা নষ্ট হয়ে যেত সুতরাং আপনাকে একাধিক অনুলিপি রাখতে হত এবং এটি ছিল আমাদের জন্য একটি উল্লেখযোগ্য উন্নতির মতো ছিল যা দিয়ে আমরা আসলে আমাদের পুরো থিসিসটি কয়েকটি ফ্লপি ডিস্কে বহন করতে পারতাম এবং তারপরে এটি দিয়ে কাজ করতে পারতাম সেখান থেকেআমরা এখন কোন কিছুতে এসেছি আমরা মেগাবাইট থেকে গিগাবাইটে এসেছি এবং আমরা গিগাবাইটে 128 গিগাবাইট এসডি কার্ডগুলিতে এসেছি যা 2017 তেই উপলব্ধ হয়েছে তারা খুবই ক্ষুদ্র তারা অনেকটা আঙুলের নখের আকারের স্টোরেজ যা 1990 সালে ব্যবহার করা জিনিসের চেয়ে অনেক বেশি পরিমাণের স্টোরেজ দেয় সুতরাং এই ক্ষুদ্রকরণটি এখনও চলছে আমি বলতে চাইছি তিনি যাকিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন সেই মতই এখন সব হচ্ছে এবং এবং আস্তে আস্তে তাঁর অভিমুখী আমরা চলছি সুতরাং এটাই ছিল তথ্য সম্পর্কে সবকিছু আপনি কিভাবে তথ্য পাবেন আপনি কিভাবে এটি ক্ষুদ্রায়ণ করবেন এবং আপনি এটি কিভাবে রাখবেন তিনি আমাদের এই সত্যটি সম্পর্কেও সতর্ক করেছেন যে আমরা কম্পিউটার ডেটা এবং তথ্যের সুযোগে এটিতে ক্ষুদ্রতরকরণের কথা বলছি যা সম্ভবত আমরা এই জাতীয় জিনিসগুলি পড়তে পারি এরকমভাবে জিনিসগুলো করতে পারি বাস্তবে প্রকৃতিতে ইতিমধ্যে ক্ষুদ্রতরকরণ প্রায় দীর্ঘকাল ধরে ছিল সুতরাং মূলত সমস্ত বড় সংখ্যক জৈবিক প্রক্রিয়াগুলি ক্ষুদ্রতরকরণ প্রদর্শন করে সুতরাং এমনকি জীবন গঠনের অর্থ হল মানব সহ প্রাণী ইত্যাদিরা মূলত একটি কোষ হিসাবে জীবন শুরু করি এবং তারপরে সেখান থেকে জিনিসগুলি বর্ধিত হয় এবং সেখানে একটি নিয়ম রয়েছে যা তাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণের বাইরে বের হতে দেয় না এই কারণেই আমরা সকলেই যেমন মানুষ হিসাবে বিবর্তিত হই তেমনি আমাদের শিশুরাও একই প্রকৃতির প্রতিটি প্রাণীর বংশধর দেখতে কিছুটা আলাদা হলেও একই রকমের চেহারা থাকে সুতরাং অন্য কথায় সেই প্রক্রিয়াটিতে একটি নিয়ম রয়েছে যা অনুসরণ করা হয় যখন অনুলিপিটির কিছু পরিবর্তন করে অনুলিপি তৈরি করা হয় সুতরাং এটিই হল ক্ষুদ্রায়িতকরণ যা ইতিমধ্যেই নিচের স্কেলে বিদ্যমান যা আমাদের চোখের দ্বারা যা দেখতে পায় তার থেকে অনেকটাই নিচের স্কেলে বিদ্যমান এবং এটি ঘটছে এবং তাই এই ক্ষুদ্রায়নটি ইতিমধ্যে প্রকৃতিতে বিদ্যমান রয়েছে তিনি এটিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন কিছুর জন্য যা আমরা সাধারণ উপযোগে লাগাতে পারি এবং যেমন আমি বলেছি এই তথ্যটি পড়তে তিনি উল্লেখ করেছেন যে আপনাকে মাইক্রোস্কোপগুলি ব্যবহার করতে হবে 1959 সালেই 10 অ্যাংস্ট্রোম রেজোলিউশনের মাইক্রোস্কোপ উপলব্ধ ছিল আজ আপনার কাছে সাব অ্যাংস্ট্রোম রেজোলিউশন উপলব্ধ সুতরাং এই তথ্য লেখা এই তথ্য পড়া এটিকে জৈবিক ক্রিয়াকলাপে ব্যবহার করা এগুলি সবই সম্ভব যা আপনি আজকে আশেপাশে দেখেন সুতরাং এটি সেই জিনিস যা আমাদের করতে হবে আমি বলতে চাইছি এটি একটি সরঞ্জাম যা আমাদের সামনে রয়েছে যা আমরা এই সমস্ত ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করতে পারি সুতরাং এখন আপনার কাছে ডেটা সম্পর্কিত কিছু রয়েছে কম্পিউটিং প্রসেস কেমন করে হয় কম্পিউটিং প্রসেসটি এমন একটি জায়গা যেখানে গত কয়েক বছরে ক্ষুদ্রায়ন একটি বৃহত্তর উপায়ে ঘটেছে এবং এটি নির্দিষ্ট ক্ষেত্রে আপাতদৃষ্টিতে অন্তহীনভাবে চালিয়ে যাচ্ছে যদিও আমরা মনে করি এতে কিছু তাত্ত্বিক সীমা রয়েছে যা আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারি তবে আবার 1950 সালে আসলে একটি প্রধান বিষয় ছিল না এবং আবারও তিনি এমন একজন ছিলেন যিনি কম্পিউটারের অঙ্গনে ক্ষুদ্রাকরণের সম্ভাবনা দেখছিলেন এবং আরও দেখিয়েছিলেন যে এটি সক্ষম করার জন্য আর কিসের দরকার পড়বে সুতরাং প্রথমটি যে জিনিসটি তিনি উল্লেখ করেছিলেন তা হল তড়িৎ প্রবাহ এবং তাপের বিশাল সমস্যা যা কম্পিউটারের সাথে রয়েছে পুরানো দিনের কম্পিউটারগুলিতে এটি উল্লেখযোগ্যভাবে উচ্চারিত হয়েছিল কারণ পুরানো দিনের কম্পিউটারগুলিতে তারা আসলে কম্পিউটারের মধ্যে বিভিন্ন জিনিস সংযোগের জন্য তার ব্যবহার করত সুতরাং প্রচুর ঘন তার ছিল এবং পাতলা তারগুলি তথ্য জানাতে ব্যবহৃত হত এবং বিভিন্ন উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য দূরত্ব ছিল এবং তাই কম্পিউটিংয়ের প্রক্রিয়া চলাকালীন সিগন্যালটিকে দীর্ঘ দূরত্বে যেতে হত সুতরাং প্রচুর তাপ উৎপন্ন হতো এবং তাই তিনি তাঁর আলোচনায় সেটির থেকে কিছু ডিপোজিটেড মেটেরিয়ালের দিকে যাওয়ার প্রয়োজনের পূর্বাভাস দিয়েছেন যা কন্ডাক্টরের মতো কাজ করতে পারে এবং আমরা ফোটোলিথোগ্রাফির ধারণার সাথে এটিই করি সুতরাং এই ডিপোজিটেড মেটেরিয়াল হল ফোটোলিথোগ্রাফির ধারণা সুতরাং আমরা সে সম্পর্কে খুব সংক্ষেপে কথা বলব তবে এটি একটি পূর্বাভাস যা তিনি করেছিলেন যা খুব সুন্দর ছিল আমাদের কেন এই তারের দরকার এবং কেন এত দীর্ঘ দূরত্বে বসে থাকতে হবে আপনি মেটেরিয়ালটির একটি ডিপোজিট করতে পারেন যাতে তারের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে এবং সেইজন্য আমরা উপাদানগুলিকে আপনার অনেক কাছাকাছি আনতে পারি এবং আপনি সেগুলি কিছুটা ভিন্ন উপায়ে ওয়্যার করতে পারেন এবং তিনি বলেছেন যে এটি করার দরকার আছে কারণ আপনি যদি আরও বেশি করে কম্পিউটিং করতে চান তবে আপনাকে সার্কিটের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ হবে এবং তাতে অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন হবে এবং আপনি নিজেকে সীমাবদ্ধ করতে পারেন প্রচুর তাপ উৎপন্ন না করে এই সমস্ত কম্পিউটিংকে সক্ষম করতে আপনাকে অনেক ছোট কম্পিউটারে যেতে হবে এবং তারপরে আপনার জটিল কম্পিউটারিং করার সম্ভাবনা থাকবে এবং সেই সময়ে তিনি আবার এমন কিছু কথা বলেছেন যেটা আমরা আজ করছি সেটি হল ফেস রিকগনিশন তিনি বলেছিলে যে যদিও কম্পিউটারগুলি তখন অনেক বিকশিত হয়েছিল এবং তারা এমন কম্পিউটারে এসেছিলেন যেখানে কয়েকটি কক্ষ বা কোনও বিল্ডিংয়ের কয়েকটি ফ্লোর নিয়ে কম্পিউটারগুলি ছিল সেই সময়কার কম্পিউটারগুলির এরকম আকার ছিল কিন্তু তাদের মধ্যে অনেকেই ফেস রিকগনিশন দিতে পারেনি প্রকৃতপক্ষে তারা কোনও ব্যক্তির চেহারা এমন কিছুতেও অক্ষম ছিল সুতরাং এটি সেই প্রাথমিক স্তর ছিল যেখানে সেই কম্পিউটারগুলি আজকের ব্যবহৃত কম্পিউটারগুলির সাথে আপেক্ষিক ছিল এবং তিনি বলেছেন যে আপনি যদি ফেস রিকগনিশন মতো কাজ করতে চান আপনি যদি সেটি বলতে চান তবে আপনাকে ফটোগ্রাফটিকে সক্ষম হতে হবে আপনাকে সেই সময় থেকে অনেক দূরে যেতে হবে যেখানে এমন সময় বলতে পারা যায় নি যে এটি কোনও ব্যক্তির মুখ আজকে যদি আপনি মূলত দেখেন যে আপনার স্মার্টফোনে প্রচুর পরিমাণে ফেস রিকগনিশন অ্যাপ্লিকেশন চলমান যেটাতে আপনি সেটাকে মুখের মুখোমুখি আনলে তবে আমি আপনাকে ট্যাগ করা ফটোগুলি দেখতে পারি এবং তারপরে এটি সমস্ত ফটোগুলি ট্যাগ করতে সক্ষম হয় সুতরাং আমরা আসলে সেই পথটি ভ্রমণ করেছি যা আবার তার পূর্বাভাস সুতরাং এটি প্রয়োজন যে আপনাকে এইধরনের বাস্তবধর্মী কম্পিউটিংটিতে কাজ করতে হবে সুতরাং আপনি ফেস রিকগনিশন হিসাবে এমন কিছু করতে পারেন যা তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং কম্পিউটারকে ছোট করে তোলার বিষয়ে আপনাকে কিছু করতে হবে এবং যার জন্য তিনি আবার একটি পথ সরবরাহ করেন সুতরাং তিনি তার বক্তৃতায় একটি ভবিষ্যদ্বাণী করেন এবং তিনি একটি পথ সরবরাহ করেন যা খুব সুন্দর সুতরাং তিনি ফটোলিথোগ্রাফি সম্পর্কে কথা বলেন তিনি আরও উল্লেখ করেছেন যে এটি কেবল তাপ এবং ক্ষমতা সম্পর্কে নয় যে এটি আসলে অনেক কিছু করতে পারে তিনি আরও বলেছেন যে সেই দিনগুলিতে কম্পিউটারটি এত বিশাল ছিল যে আপনি যদি এই ধরণের ক্রিয়াকলাপ সক্ষম করতে একই ধরণের কম্পিউটিং করতে চান আপনার একটি বিশাল কম্পিউটারের প্রয়োজন হবে যা প্রচুর পরিমাণে উপাদান গ্রহণ করবে কম্পিউটারটির আকার বিশাল হবে এবং এটি প্রচুর পরিমাণে উপাদান গ্রহণ করবে আপনি যদি সেই বিশাল পরিমাণের কম্পিউটার তৈরি করতে শুরু করেন এবং তারা বেশ কয়েকটি টন সামগ্রী উপকরণ পেতে ব্যয় করে থাকেন তবে আপনার কাছে প্রচুর অসংস্থানযোগ্য মেটিরিয়াল থাকতে হবে এমনকি আরো অনেক উপকরণের প্রয়োজন হবে সুতরাং আপনি যখন এই প্রকৃতির কম্পিউটার বানাতে শুরু করেন আপনার অনেকগুলি বাস্তব সমস্যা থাকবে সুতরাং একাধিক কারণে আপনি এটিকে ক্ষুদ্রায়িত করে তুলতে চান যদি আপনি তড়িৎপ্রবাহ এবং তাপকে আরও ভালভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনি আরও ভাল গণনা করতে পারবেন সুতরাং আকার তড়িৎপ্রবাহ এবং তাপ এবং গণনা কার্যক্রম এবং আপনি যে পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করেন তা উল্লেখযোগ্যভাবে কম হবে তো এই ফটোলিথোগ্রাফিটি কী যা সম্পর্কে তিনি কথা বলছেন অর্ধপরিবাহী শিল্পে আজ ফটোলিথোগ্রাফি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি আপনার কম্পিউটারের জন্য সমস্ত কম্পিউটিং উপাদান তৈরির পদ্ধতি সুতরাং মূলত আপনার একটি মুখোশ থাকবে সুতরাং এটি সাধারণত খুব উচ্চ মানের কাচের একটি টুকরো যার উপর আপনি বিভিন্ন নকশা আঁকতে পারেন সুতরাং উদাহরণস্বরূপ আপনি এই আকারটির একটি সার্কিট উপাদান পেতে চান যাতে আপনার তিনটি তারের প্রয়োজন এবং এটি আপনি কোথাও কোনও সার্কিটের সাথে যুক্ত করতে চান তবে ফটোলিথোগ্রাফি এমন একটি প্রক্রিয়া যেখানে এই একই প্যাটার্ন এখন দুটি প্যাটার্নে রূপান্তরিত হবে একটিতে এটি থাকবে এবং অন্যটি এই বস্তু যা শীর্ষে আছে সুতরাং আপনার অনুরূপ কিছু থাকবে সুতরাং আপনার এটি আছে এবং তারপরে আপনি এটি নিতে পারেন এবং এটি কোনো নমুনায় রাখতে পারেন আপনি এটি কিছু নমুনায় রাখতে পারেন সুতরাং এটিকে একটি মুখোশ বলা হয় এবং সাধারণত যা ঘটে তা হল আপনি প্রকৃতপক্ষে ফটোরেজিস্ট লাগাতে পারেন একে ফটোরেজিস্ট বলা হয় এটি মূলত কিছু ধরণের রঙের তরল যা আলোর সংবেদনশীল সুতরাং ঠিক যেমন আপনি এটি সূর্যের আলোতে প্রকাশ করতে পারেন এবং সেখানে নির্দিষ্ট ধরণের ফটোরেজিস্ট রয়েছে যাকে পজিটিভ ফটোরেজিস্ট বলা হয় এবং কখনও কখনও নেগেটিভ ফটোরেজিস্ট বলা হয় এটি আলোর কারণে সেট হবে বা এটি মূলত বিচ্ছিন্ন হবে তা নির্ভর করে আলোর কারণে এবং তাই উভয় ক্ষেত্রেই আপনার এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আলোক প্রকাশের পরে কিছু ম্যাটেরিয়াল খুব সহজেই চলে আসবে এবং কিছু ম্যাটেরিয়াল থাকবে সুতরাং আপনি একটি নমুনা নিতে পারেন এবং সেই নমুনায় আপনি ছবির এই অংশটি তার উপরে মুখোশটিতে রাখতে পারেন সুতরাং আপনার সেই প্যাটার্নটি এখানে থাকবে এবং তারপরে আপনি এটি আলোকিত করবেন সুতরাং এটি সব কালো রঙের সুতরাং এখন আপনি যখন এই অন্ধকার অঞ্চলটি আলোকিত করার জন্য উন্মোচিত করেন আপনি প্রথমে নমুনাটি ফটোরেজিস্ট এর সাথে পুরোপুরি কোট করেন এবং তারপরে আপনি যখন এই অন্ধকার অঞ্চল বা এই মুখোশটিকে উপরে রাখবেন তখন অন্ধকার অঞ্চলটি ফটোরেজিস্ট এর এক অঞ্চলকে আবৃত করে এবং এখন আপনি এটি আলোকিত করেন এবং যখন আপনি একটিকে বিশেষভাবে UV ধরণের আলোতে প্রকাশ করেন তখন আপনি এটি প্রকাশ করেন তখন আপনি উন্মুক্ত অঞ্চলকে প্রভাবিত করবেন সুতরাং এই অঞ্চলটি উন্মুক্ত হয় আর এই অঞ্চলটি আচ্ছাদিত সুতরাং ফটোরেজিস্ট এর দুটি অঞ্চল আছে একটি অঞ্চল আলোর প্রকাশ পায় অন্য অঞ্চলে আলোর প্রকাশ নেই এবং এটি এমন যে কোনও প্রকাশের পরে ফটোরেজিস্ট সেট হয়ে যায় এবং এটি সেট হয়ে গেলে এটি সহজে বের হয় না আপনি যে ধরণের ফটোরেজিস্ট ব্যবহার করছেন এখন যখন আপনি সেটি নেবেন এবং কোনও দ্রাবক দিয়ে ধুয়ে ফেলেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার নমুনাটি এর মতো দেখাবে আপনার তখনও বাইরে ফটোরেজিস্ট থাকবে তবে এই কেন্দ্রীয় অংশটি হারাতে পারত এটি হল ফটোরেজিস্ট সুতরাং কেন্দ্রীয় অংশ আর থাকবে না সুতরাং এখানে কোনও ফটোরেজিস্ট নেই এবং বাকি জায়গাগুলির ফটোরেজিস্ট থাকবে সুতরাং এখন আপনি যদি এটি ধুয়ে থাকেন এবং তারপরে আপনি অন্য কোনও ম্যাটেরিয়াল ডিপোজিট করেন সেই মেটেরিয়ালটি এই অঞ্চলে জমা হবে কারণ এই অঞ্চলটি উন্মুক্ত রয়েছে তবে আপনি অন্য দ্রাবককে ধুয়ে ফেললে এই অঞ্চলটি চলে যাবে সুতরাং আপনার কাছে এখন একটি নমুনা থাকবে যা আপনার অভ্যন্তরীণ স্থানে থাকা ম্যাটেরিয়ালগুলির মধ্যে রয়েছে সুতরাং ধাপে ধাপে আপনি মূলত এটি করেন সুতরাং এটি স্তরযুক্ত পেইন্টিংয়ের মতো যা আপনি করছেন তা ব্যতীত আপনি পর্যাপ্ত সংখ্যক পদক্ষেপে এটি করছেন সুতরাং যাতে আপনি এক জায়গায় ম্যাটেরিয়ালটির একটি স্তর পেতে পারেন এবং অন্যান্য স্থানগুলিকে সেই ম্যাটেরিয়ালটির থেকে মুক্ত রাখতে পারেন আপনি এখানে এই রেখাগুলির সাথে একই জিনিসটি করবেন এবং এইভাবে আপনি এখানে লাইন পাবেন আপনি এখানে লাইন পাবেন এবং এভাবেই আপনি নিজের সার্কিট উপাদান তৈরি করেন সুতরাং আপনি এভাবেই ফটোলিথোগ্রাফি ব্যবহার করে সার্কিট উপাদান তৈরি করতে পারেন এবং ঠিক এই প্রক্রিয়াটিই আমরা আজকাল যে সার্কিটগুলিতে ব্যবহার করি তাতে ব্যবহৃত হয় এই কারণেই যখন আপনি আজকাল একটি সার্কিট নেন আপনার কাছে কোন আলগা তার থাকেনা এবং যদি আপনি একটি পুরানো মোবাইল ফোন নেন বা আপনি একটি কম্পিউটার নেন এবং আপনি এটি খুলেন তাহলে আপনি ভিতরে যা দেখেন তা হল সেখানে উপস্থিত বিভিন্ন কার্ট দেখতে পাবেন তবে আপনি সেখানে কোনও আলগা তার দেখতে পাবেন না কারণ তার আর এই বিন্যাসে নেই তারের এই অংশটি এটি এখন সার্কিটের মধ্যে ডিপোজিট হয় এবং এটি ফটোলিথোগ্রাফি এবং এটি ফেনম্যান তার আলোচনায় বলে সুতরাং ঘটনাক্রমে আমি বলতে চাইছি আপনি যদি মার্চ 4 th1997 সালের সাধারণ স্কেলের জিনিসগুলি দেখতে চান তবে খুব প্রথম ক্রাই 1 সুপার কম্পিউটারটি নিউ মেক্সিকোতে লস আলামোসের জাতীয় ল্যাব প্রেরণ করা হয়েছিল সুতরাং এটি ক্রে 1 ছিল এবং এমন সংগ্রহশালা রয়েছে যেখানে আপনি এই মূল ক্রে মেশিনটি দেখতে পাবেন এবং এটি মোটামুটি বড় কাঠামো এটি বেশ কয়েক ফুট লম্বা বেশ লম্বা কাঠামো এটি কয়েকটি সিরিজের মতো যা কয়েকটি ফ্রিজের মতো পাশাপাশি রাখা আছে এবং এখানে প্রচুর পরিমাণে তারের মতো রয়েছে যা এক ফ্রিজ থেকে অন্য রেফ্রিজারেটরে গিয়ে দেখে আপনি দেখতে পাবেন এটি চুলের জালের মতো হবে কারণ এটি চুলের জালের মতো পাতলা তারগুলি কারণ অন্য এক ফ্রিজ থেকে অন্য রেফ্রিজারেটরে যাচ্ছে এবং তাই এটি এমন কিছু যা বিজ্ঞান যাদুঘরে উপলভ্য যদি আপনি একটি সুযোগ পান তবে এটি একবার দেখা উচিত এটি দেখতে খুব আকর্ষণীয় কারণ এটি দেখতে এমনই নাটকীয়ভাবে আলাদা কারন এখনকার কম্পিউটারগুলি এত পাতলা এত হালকা যেটি একটি ব্যক্তির পক্ষে বয়ে নিয়ে যাওয়া খুব সহজ এটি আমাদের বর্তমান উপলব্ধি থেকে নাটকীয়ভাবে আলাদা এটি আমাদের কম্পিউটারের বর্তমান ধারণার চেয়ে নাটকীয়ভাবে পৃথক যা এমন হালকা যা কোনও ব্যক্তির পক্ষে বহন করা খুব সহজ এবং এটি আমাদের জন্য অনেক কিছু করে আমার অর্থ এত বাস্তবধর্মী এবং এটি আমাদের জন্য বিভিন্ন কাজ করতে সক্ষম এবং আপনি যদি এই ধরণের সুপার কম্পিউটারের সাথে 1977 সালে ছিল এমন সুপার কম্পিউটারের তুলনা করেন এবং আমরা আমাদের জন্য আজকাল যে কম্পিউটার বহন করি নিশ্চিতভাবে তার চেয়ে কম ক্ষমতা রাখে যা আমাদের 55 টন ওজনের ছিল সরঞ্জামগুলির খুব বিশাল টুকরো এবং যেমনটি উল্লেখ করা হয়েছিল এটির প্রচুর তড়িৎ প্রবাহ গ্রহনের প্রয়োজন হত সুতরাং ঠিক সেই সময়ে এটির জন্য একটি পৃথক বৈদ্যুতিক সাবস্টেশন প্রয়োজন কেবল কম্পিউটারটি চালিত করার জন্য এটি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করত এবং তাই এটিকে ঠান্ডা করার প্রক্রিয়াটির জন্য একটি বিল্ট ইন রেফ্রিজারেশন সিস্টেমের দরকার ছিল আজকেও আধুনিকতম কম্পিউটারগুলির জন্য সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হল শীতল করা আপনি এটি জানতে পেরে অবাক হবেন যে আপনি যদি এই বিশালভাবে সমান্তরাল সুপারকম্পিউটারগুলি দেখেন যা লোকেরা ব্যবহার করতো যেখানে একটি বিল্ডিংয়ের বিশাল হলের মতো যা সেখানে উপস্থিত রয়েছে উচ্চমানের ডেস্কটপ প্রক্রিয়াগুলি এবং সেখানে তারা সংযুক্ত রয়েছে সমান্তরাল পদ্ধতিতে কিছু পরিশীলিত পদ্ধতিতে তারা কাজ করে ওই সমস্ত কম্পিউটার এবং বর্তমানের সুপার কম্পিউটারের শীতল করা এখনও প্রধান সমস্যা এবং তাই ভবনের অভ্যন্তরে শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসের প্রবাহটি অত্যন্ত সমালোচনামূলক সুতরাং সমস্ত প্রসেসরের পর্যাপ্ত বাতাসের প্রবাহ রয়েছে এবং তাপমাত্রা কমে রাখার জন্য সমস্ত প্রক্রিয়াতে ঘটে যাওয়া পর্যাপ্ত শীতলতা রয়েছে তা নিশ্চিত করার জন্য তারা প্রচুর সময় ব্যয় করেন সুতরাং যাতে প্রসেসরগুলি সঠিকভাবে কাজ করতে পারে অন্যথায় তারা প্রচুর তাপ উৎপন্ন করবে সুতরাং শীতাতপনিয়ন্ত্রণ এখনও উচ্চ মানের কম্পিউটিংয়ের একটি প্রধান দিক অবশ্যই উচ্চ মানের কম্পিউটিং নিজেই নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে সুতরাং 1977 এর শীর্ষটি কী ছিল তা আমাদের আজ যে কিছু আছে তার সাথে তুলনা করা যাবে না এবং আজ আমরা এই কম্পিউটিংয়ের সীমানাটিতে এখনও ধাক্কা দিচ্ছি সুতরাং তাপ এমন কিছু যা এখন সমস্ত ফোটোলিথোগ্রাফি থাকা সত্ত্বেও আমরা উত্তাপের কথা বলছি কারণ আমরা সবকিছুকে চাপ দিচ্ছি এবং সীমাবদ্ধতার দিকে ধাক্কা দিচ্ছি এবং তাই আমাদের এই পরিস্থিতি রয়েছে সুতরাং এই নির্দিষ্ট বর্গের সংক্ষেপে আমরা ফেনম্যানের দেওয়া আলাপের একটি অংশের দিকে নজর রেখেছি তিনি আসলে বিভিন্ন ইস্যুতে নজর রেখেছিলেন এবং আমরা কেবল তার কয়েকটিতে নজর রেখেছি যা তাঁর আলোচনার একটি উল্লেখযোগ্য অংশ ছিল যা এটির কম্পিউটিং দিকটির সাথে বিভিন্ন উপায়ে সম্পর্কিত যা উভয় ডেটা স্টোরেজ পাশাপাশি এটির কমপিউটিংয়ের অংশ আমি বলতে চাইছি যদিও এটি সেভাবে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত নয় যা আপনি ভাবতে পারেন সুতরাং প্রথমটি হল আপনি কীভাবে অল্প পরিসরে বিশাল পরিমাণে ডেটা সঞ্চয় করবেন যা গণনা পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং সেখানে তিনি দেখিয়েছিলেন যে আপনি কীভাবে কোনও কোডিং ছাড়াই ডেটা সঞ্চয় করবেন এবং আপনি কোডিং দিয়ে কীভাবে ডেটা সংরক্ষণ করতে পারবেন তা কীভাবে এনকোড করবেন সুতরাং উভয়ই তিনি তাঁর আলাপের প্রথম অংশে দেখেছিলেন এবং দেখিয়েছেন যে কীভাবে লক্ষ লক্ষ ভলিউম তথ্য নাটকীয়ভাবে সমস্ত তথ্য যা মানব ইতিহাসে সংগৃহীত হয়েছিল তা কেবল মাত্র কয়েকটি পৃষ্ঠার উপাদানগুলিতে খুব কার্যকরভাবে সংরক্ষণ করা যেতে পারে কোনও এনকোডিং ছাড়াই আপনি যদি কোনও এনকোডিং না করেন এমন প্রক্রিয়া হিসাবে কোনও বিটসকে অন্তর্ভুক্ত না করা হয় তবে এটি বাস্তবে এমনকি একটি ধূলিকণার সংরক্ষণ করা যেতে পারে সুতরাং এটি একটি উল্লেখযোগ্য দূরদৃষ্টি এবং দূরদর্শিতা করার ক্ষমতা যেখানে জিনিসগুলি সেই সময়ে এই ধরণের ক্ষুদ্রাকরণের সাথে সামনে আসে তিনি কম্পিউটারগুলির সাথে আপনি কী করতে পারেন তার সম্ভাবনার দিকেও নজর রেখেছিলেন যা এরপরে এই জাতীয় ডেটা প্রক্রিয়া করতে এবং সম্ভাব্য উচ্চ মানের গণনা করতে পারে এবং বিশেষত তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন তাঁর মূলত ফটোলিথোগ্রাফির সাথে এই ক্ষেত্রে এর সম্পর্কের ধারণাগুলি সম্পর্কে যা আমরা ঠিক আজকে ব্যবহার করি সুতরাং এই সমস্ত উপায়ে তাঁর পক্ষ থেকে একটি অত্যন্ত বিপ্লবী চিন্তার প্রক্রিয়া ছিল এবং এটি তাঁর ব্যক্তিত্বের অনেক দিক স্বচ্ছতা চিন্তাভাবনা ক্রমাগত প্রশ্ন জিজ্ঞাসা এবং বিষয়গুলি অন্বেষণ করার চেষ্টা করে সুতরাং সেই সাথে আমরা এই শ্রেণিতে থামব আমরা তার পরবর্তী ক্লাসে তার আরও কিছু ভবিষ্যদ্বাণী দেখব এবং তারপরে সেখান থেকে জিনিসগুলি তৈরি করব